হ্যালো সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই প্রদর্শনীতে স্বাগতম আমরা PLT কিভাবে কাজ করে তার একটি প্রদর্শনী দেখব PLT মূলত ফাংশনের জন্য একটি পজিশন ইন্ডিপেন্ডেন্ট কোড অর্জন করতে ব্যবহৃত হয় অ্যাড্রেস স্পেস লেআউট রান্ডমাইজেশন অর্জনের জন্য এটি বেশ খানিকটা ব্যবহার করা হয় এবং আমরা আগের বক্তৃতাগুলি দেখেছি ASLR আসলে এর অনেকগুলি প্রতিরোধ করতে পারে সুতরাং এই বিশেষ প্রদর্শনটি আসলে দেখাবে কীভাবে আমাদের একটি PLT কোড দরকার বা PLT কোড আসলে কীভাবে অভ্যন্তরীণভাবে কাজ করে সুতরাং আমরা এখানে যে কোডটি ব্যবহার করি তা ভার্চুয়াল মেশিনে উপস্থিত যা এই কোর্সের সাথে আসে এবং বিশেষ করে এই কোডটি এই nptel codesmodule5plt ডিরেক্টরিতে উপস্থিত থাকে সুতরাং আমরা এখানে দুটি সি কোড ব্যবহার করেছি একটি হল mylibc এবং ড্রাইভারc সুতরাং mylibso একটি লাইব্রেরিতে কম্পাইল করে libmylibso এবং driverc এই লাইব্রেরিটি ব্যবহার করে এবং ড্রাইভার নামে এক্সিকিউটেবল mylibc এই মত কিছু তৈরি করে এটি মূলত দ্বিগুণ লিঙ্কযুক্ত তালিকার জন্য একটি লাইব্রেরি এটি তালিকার জন্য একটি কাঠামো সংজ্ঞায়িত করে যা mylibh এ সংজ্ঞায়িত করা হয়েছে এটি একটি দ্বিগুণ লিঙ্কযুক্ত তালিকা তাই এতে ডেটা রয়েছে এবং এতে পূর্ববর্তী এবং পরবর্তী নোড পয়েন্টার রয়েছে এই কোডে উপস্থিত অনেক কার্যকারিতা রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আপনি এই তালিকায় একটি নতুন নোড যোগ করতে পারেন আপনি নোড মুছে ফেলতে পারেন এবং আপনি তালিকার সমস্ত উপাদান মুদ্রণ করতে পারেন সুতরাং এই কোডটি ড্রাইভারc থেকে নিম্নরূপ বলা হয় সুতরাং এখানে একটি উদাহরণ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা mylibh অন্তর্ভুক্ত করেছি এবং এখানে আমাদের একটি প্রধান ফাংশন রয়েছে আমরা সেই দ্বিগুণ লিঙ্কযুক্ত তালিকাটি শুরু করি এবং এভাবে নোড তৈরি করি তিনটি নোড N1 N2 এবং N3 তৈরি করি যার প্রতিটিতে A B এবং C ডেটা থাকে এবং তারপরে দ্বিগুণ লিঙ্কযুক্ত তালিকা প্রিন্ট করি সুতরাং mylib কম্পাইল করার জন্য আমরা makefile চালাই তাই আমরা make clean এবং তারপর make চালাই এবং আমরা libmylibso লাইব্রেরি তৈরি করতে পারি একইভাবে আমরা নিম্নলিখিত হিসাবে ড্রাইভার তৈরি করতে পারি ঠিক আছে তাই এটি একটি সতর্কতা যা এখানে উপস্থিত রয়েছে যা আপনি উপেক্ষা করতে পারেন তবে আমাদের বিবেচনা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা ড্রাইভারc কে লাইব্রেরির সাথে লিঙ্ক করছি বা এই L mylib ব্যবহার করছি আউটপুটটি ড্রাইভার সুতরাং আপনি যখন নিম্নোক্তভাবে ড্রাইভার চালান যেখানে এটি চালানোর জন্য আমাদের প্রথমে নিম্নরূপ LD লাইব্রেরি পাথ সেট করতে হবে এটিকে এন্ট্রিতে নির্দেশ করতে ছেড়ে দিন এবং এটি চালান এবং এটি যা তৈরি করে তা হল দ্বিগুণ লিঙ্ক তালিকার A B এবং C এর নোডগুলি নিয়ে গঠিত সুতরাং ড্রাইভার কোডের একটি বিচ্ছিন্নতা দেখি সুতরাং এটি drivediss ফাইলে পাওয়া যেতে পারে এবং আমরা এটি এখানে দেখব এবং মূল ফাংশনে যাব সুতরাং কি কিভাবে প্রধান ফাংশন অ্যাসেম্বলি কোড এর মত দেখায় এখন C তে লেখা প্রকৃত প্রধান ফাংশনের সাথে এটির তুলনা করুন এবং আমরা যা দেখি তা হল লাইব্রেরিতে কল করা বিভিন্ন ফাংশন যেমন init new node প্রিন্ট ডিলিট ইত্যাদি সবই এখানে কল করা ফাংশনের মাধ্যমে আহ্বান করা হয় যাইহোক আমরা এখানে যা দেখছি তা হল কম্পাইলার এটিকে সামান্য পরিবর্তন করেছে এবং সরাসরি new node কল করার পরিবর্তে এটি new nodePLT এর মত কিছু কল করে তো আসুন দেখি কি হয় এই new nodePLT এ সুতরাং এই PLT এর অর্থ কী তা দেখতে আপনি আগের লেকচারটিও দেখতে পারেন সুতরাং ড্রাইভার চালানোর জন্য আমাদের GDB ব্যবহার করা যাক এবং আমরা ব্রেকপয়েন্ট করব তাই আমরা ড্রাইভার কে চালনা করব সুতরাং আসুন দেখি আমরা ড্রাইভারc কোড খুলি এড্রেস খুঁজে বের করি লাইনটি খুঁজে বের করি যাকে new node বলা হয় সেটি হল লাইন নম্বর 19 এবং আমরা এইভাবে 19 নম্বর লাইনে একটি ব্রেকপয়েন্ট রাখি এবং কোড কে চালিয়ে যাই আমরা যা দেখি তা হল 19 নম্বর লাইনে ব্রেকপয়েন্ট রয়েছে সুতরাং আমাদের এখানে কোড বিচ্ছিন্ন করা যাক আমরা দেখতে পাচ্ছি যে আমরা new nodePLT এ কল করছি এবং এই new nodePLT অবস্থান 0x8048530 এ উপস্থিত সুতরাং এটি কোডের একটি PLT বিভাগের সাথে মিলে যায় সুতরাং আমরা এর মধ্য দিয়ে একক পদক্ষেপ করতে পারি এবং দেখতে পারি যে আমরা এখন new nodePLT এ আছি আমরা এটিকে বিচ্ছিন্ন করতে পারি এবং দেখতে পারি যে এতে তিনটি নির্দেশ রয়েছে একটি ইনডাইরেক্ট জাম্প একটি পুশ এবং একটি জাম্প নির্দেশ সুতরাং new node এর প্রথম কলের সময় যা এই কলে থাকে তাই এই প্রথম জাম্পটি নিম্নরূপ কাজ করে এটি মূলত এই অবস্থানে উল্লেখ করা এড্রেস এ জাম্প দেয় যেটি হল অবস্থান 804A024 সুতরাং আসুন আমরা এই অবস্থানের বিষয়বস্তু 0x804A024 দেখি এবং আমরা দেখতে পাই যে এতে 0x08048536 রয়েছে সুতরাং এর অর্থ হল এই জাম্পটি 0x08048536 এড্রেসে জাম্প দেবে এখন new node এর প্রথম আহ্বানে যা 19 নম্বর লাইনে আমরা লক্ষ্য করেছি যে এই এড্রেসটি আসলে PLT এর পরবর্তী লাইন বা PLT এর পরবর্তী নির্দেশ সুতরাং মূলত যা ঘটবে তা হল কার্যকর করার সময় এই জাম্পটি মূলত PLT কোডের পরবর্তী লাইনে চলে যায় তারপর এখানে একটি ধাক্কা নির্দেশ একটি পুশ 0x30 এবং এই অবস্থান 0xA0484C0 একটি জাম্প আছে এই অবস্থানটি লোডারে থাকবে যা মূলত নতুন নোডের প্রকৃত এড্রেস সমাধান করে এবং সেগুলি নতুন নোডের আসল বা সঠিক এড্রেস দিয়ে এখানে এই অবস্থানটি পূরণ করবে সুতরাং দেখা যাক আমরা এর মধ্য দিয়ে একক ধাপ করব দেখব যে আমরা পরের লাইনে আছি তাই আমরা আবার পা রাখব এবং দেখব যে আমরা জাম্পে আছি এখন আমরা রেজলভারে জাম্প দিতে যাচ্ছি যা এখানে আছে এবং আমরা এই রেজলভার থেকে বেরিয়ে আসতে পারি একটি কমান্ড প্রবেশ করে gdb finish এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা রেজলভার থেকে বেরিয়ে এসেছি সুতরাং সমাধানকারী যা করেছে তা এই এড্রেসটি খুঁজে পেয়েছে সুতরাং এটি নতুন নোডের জন্য GOT এন্ট্রি এবং এটি এই অবস্থানে নতুন নোডের জন্য সঠিক এড্রেসটি পূরণ করেছে সুতরাং আমাদের যে যাচাই করতে হবে আমরা এই একই কমান্ডটি নিম্নরূপ পুনরায় চালু করতে পারি এবং আমরা যা দেখি তা হল এই অবস্থানে উপস্থিত এই মানটি 0xF7FD165F এ পরিবর্তিত হয়েছে সুতরাং আমরা যা দেখি যে এই এড্রেসটি আসলে নতুন নোডের এড্রেস তাই নতুন নোডের এড্রেস প্রিন্ট করলে আমরা দেখতে পাই যে একটি মিল আছে সুতরাং মূলত যা ঘটছে তা হল যে নতুন নোডের প্রথম আহ্বানের সময় এটি PLT এ জাম্প করে এবং তারপর সেই ফাংশন new node এর জন্য GOT এন্ট্রি থেকে একটি অফসেট পায় এবং তারপর একটি সমাধানকারীতে যায় সমাধানকারী এই ফাংশনের এই এড্রেসটি সমাধান করে এবং এখানে GOT এন্ট্রিকে পরিবর্তন করে যেমনটি আমরা এই জিনিসটিতে দেখি এবং তারপরে সম্পাদন চালিয়ে যায় এখন new node এর দ্বিতীয় আহ্বানের সময় আমরা সরাসরি এই পরোক্ষ জাম্প ব্যবহার করে এই অবস্থানে জাম্প দেব অর্থাৎ new node এর অবস্থান এবং তাই শুধুমাত্র new node এর প্রথম আহ্বানের প্রকৃতপক্ষে সমাধান করার জন্য সমাধানকারী new node ফাংশনের এড্রেসটি ব্যবহার করা প্রয়োজন সমস্ত new node এর পরবর্তী আহ্বানগুলি সরাসরি এই পরোক্ষ লাফ ব্যবহার করে new node ফাংশনে ঝাঁপ দেবে এবং আমরা এক্সিকিউশন চালিয়ে যেতে পারি এখন আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল যদি একটি দূষিত ফাংশন থাকে এখন আমরা যা করতে পারি তা হল আমরা এই দূষিত ফাংশনটি কার্যকর করার জন্য এই সম্পূর্ণ জিনিসটিকে চালাতে পারি উল্লেখ্য যে আমরা এখানে যে প্রধান ফাংশনটি দেখছি সেখানে দূষিত ফাংশনের কোনো আহ্বান নেই কিন্তু আমরা যা দেখাব তা হল আমরা এই সম্পূর্ণ সিস্টেমটিতে দূষিত ফাংশনটি চালু করার জন্য কৌশল করতে পারি যা নিম্নরূপ করা হয়েছে সুতরাং আসুন GDB পুনরায় চালু করি এবং আমরা 19 নম্বর লাইনে এবং 20 নম্বর লাইনে একটি ব্রেকপয়েন্ট রাখব এবং তারপর প্রোগ্রামটি চালাব এবং একক ধাপে নির্দেশনা চালিয়ে যাব এবং আগের মতই আমরা new nodePLT এ গিয়েছি এখন আমরা যা করব তা হল GOT এন্ট্রির এড্রেসটি নোট করুন সুতরাং আমরা দেখতে পাব যে আগের মতো GOT এন্ট্রি এখানে অবস্থানে ঠিক আছে আমরা এক্সিকিউট করা চালিয়ে যাব এবং আমরা দেখছি আগে যেমন করা হয়েছিল এই বিশেষ GOT এন্ট্রিটি new node এর প্রকৃত এড্রেস দিয়ে পূর্ণ হবে আমরা new node এর এড্রেস পরিদর্শন করে তা যাচাই করতে পারি এখন আমরা যা করতে পারি তা হল আমরা GOT এন্ট্রি পরিবর্তন করতে পারি এবং আমরা এটিকে নিম্নরূপ দূষিত ফাংশনের দিকে একটি বিন্দু তৈরি করতে পারি সুতরাং আমরা যা করি তা হল GOT এন্ট্রিকে এমনভাবে সংশোধন করা যে এটি দূষিত ফাংশনের দিকে নির্দেশ করে এখন new node এর দ্বিতীয় আহ্বানে এটি এই PLT এ যায় এবং নির্দিষ্ট ঠিকানায় বাছাই করে জাম্প দেয় এই অবস্থান যা মূলত দূষিত ফাংশন আসুন দেখি আমরা যদি এক্সিকিউশন চালিয়ে যাই তাহলে কি ঘটবে তাই new node কার্যকর করার পরিবর্তে এটি আসলেই ক্ষতিকারক ফাংশনে এসেছে সুতরাং এইভাবে আমরা যা দেখেছি তা হল কিভাবে GDB এই বিশেষ প্রোগ্রামের এক্সিকিউশন প্যাটার্ন পরিবর্তন করতে ব্যবহার করা যেতে পারে আরও দূষিত অ্যাপ্লিকেশনে উদাহরণস্বরূপ একজন আক্রমণকারী GOT এন্ট্রি সংশোধন করতে প্রোগ্রামে একটি দুর্বলতা ব্যবহার করবে এবং এর ফলে এটি কার্যকর করার প্যাটার্ন পরিবর্তন করবে সুতরাং আমরা ওয়েবসাইটটিতে কয়েকটি অ্যাসাইনমেন্ট বা কিছু চ্যালেঞ্জ রাখব এবং আপনি কীভাবে এক্সিকিউশন প্যাটার্ন পরিবর্তন করতে একটি GOT এন্ট্রি ব্যবহার করতে পারেন তা দেখানোর জন্য দুর্বলতা ব্যবহার করার চেষ্টা করতে পারেন ধন্যবাদ